হ্যালো এভরিওয়ান সবাইকে পুনরায় স্বাগত জানাই আমার কোর্সে এনহান্সিং সফট স্কিলস এন্ড পার্সোনালিটি আইআইটি কানপুরেরহিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্স এর বিভাগ থেকে আমি রবিচন্দ্রন আমি গত এক সপ্তাহ ধরে আপনাদের কাছে এই কোর্সটার বিষয় বর্ণনা করছি এবং এটা 5 নম্বর ইউনিট এবং এটাই শেষ ইউনিট এবং শেষ লেকচার এই প্রথম সপ্তাহের এখন উপসংহারে অর্থাৎ সপ্তাহের শেষে বলব মাইন্ডসেট এর তৃতীয় ভাগ অর্থাৎ এই লেসনে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে কিছু গোপন বিষয় গ্রোথ মাইন্ডসেট উন্নত করার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ উন্নত করা এবং এগিয়ে নিয়ে যাওয়া আপনার সফট স্কিলস এবং একই সাথে ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু গোপন বিষয় আলোচনা শুরুর আগে বলবো যেটা সাধারণত আমি করি আমি পছন্দ করি প্রথমে বলতে শেষ লেকচার এর গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা কি করেছিলাম শেষের লেসনে আমরা আলোচনা করেছিলাম লার্নিং মাইন্ডসেট নিয়ে এবং কিভাবে আপনি উন্নত করতে পারেন আপনার লার্নিং মাইন্ডসেট যেটা হলো আপনি কিভাবে পরিবর্তন করতে পারেন আপনার মনোভাব উন্নত করতে একজন ভাল শিক্ষার্থী হিসেবে শেষ লেসনে আমরা বুঝেছিলাম যে একজনের পারসেপশন বা উপলব্ধি প্রক্রিয়া নিজের সম্পর্কে একজন শিক্ষার্থী হিসেবে নিশ্চিত করে কিভাবে সেই ব্যক্তি কোন বিষয় শিখতে পারেন একজন ব্যক্তির মাইন্ডসেট শিক্ষার্থীকে শিক্ষার দিকে যেমন মনোভাব তৈরী করে প্রভাব ফেলে তার সিদ্ধান্ত গ্রহণে নিজের শিক্ষার উদ্দেশ্য বুঝতে ফিক্সড মাইন্ডসেট এর একজন ব্যক্তি মনে করেন বা বিশ্বাস করেন বুদ্ধি নির্দিষ্ট সুতরাং সেই ব্যক্তি কখনই ভাববেন না যে বুদ্ধির বৃদ্ধি করা যেতে পারে বা বাড়ানো যেতে পারে তিনি সবসময় বিশ্বাস করবেন এটা একটা সহজাত বৈশিষ্ট্য কিন্তু গ্রোথ মাইন্ডসেট ব্যক্তিরা বিশ্বাস করেন বুদ্ধির বিকাশ সম্ভবএবং সবসময় যে কোন ক্ষেত্র থেকেই শেখা সম্ভব গ্রোথ মাইন্ডসেট ব্যক্তির ক্ষেত্রে এগুলো কিছুই অপরিচিত নয় কারণ এই ব্যক্তি হন অনেক মুক্তমনের আগ্রহী হন অনুসন্ধান করতে এবং ধারাবাহিকভাবে অনুশীলন করতে এইভাবে পাল্টে ফেলতে পারেন তার পুরোনো ক্ষতিকর বিশ্বাস সুতরাং আমি শেষ করেছিলাম কিছু টিপস আপনাদের দিয়ে যেটা সাহায্য করবে মাইন্ডসেট কে আরো উন্নত করতে যেখানে বলেছিলাম কঠোর পরিশ্রম নতুন জ্ঞান আহরণ করার চেষ্টা ঝুঁকি নেওয়ার ইচ্ছা কখনো চ্যালেঞ্জকে আলিঙ্গন করা এবং আমি বলেছিলাম এই সবগুলোই সাহায্য করে পরিবর্তন করতে মাইন্ডসেট এর এগুলো ছাড়াও ব্যর্থতার ফলে আটকে যাওয়ার পরিবর্তে তার উপর কাজ করতে অথবা অনুভব করতে যে এটা একটা উন্নতির পথে বাধা ব্যর্থতার উপরে কাজ করা মানে অন্যরকম উপায় বা কৌশল ব্যবহার করে দেখা এবং অনেক বেশি চেষ্টা করা অনেকটা সময় দেওয়া এগুলো সব সফল হতে সাহায্য করে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন self talk নিজের সাথে নিজে কথা বলে ফিক্সড মাইন্ডসেটের চিন্তা ভাবনাগুলোকে বাদ দিতে নিজের সাথে কথা বলা এটা যেমন আপনি নিজে আপনাকে বলছেন যখন আপনার নেতিবাচক মানসিকতা নির্দিষ্ট মানসিকতা আসছে এবং বলছে আপনাকে ও না তুমি পারবে না এটা করতে ঠিক এর পরিবর্তে আপনি চেষ্টা করুন বলতে না আমি পারব করতে এই কাজটা আমি অন্তত চেষ্টা করব আমি খুব ভালোভাবে চেষ্টা করব আমি কঠোর পরিশ্রম করব আমি চেষ্টা করব ব্যবহার করতে আমার ইচ্ছা শক্তির আমি চেষ্টা করব কৃতিত্ব অর্জন করতে আমি করব এই কাজটা এই কাজটা আমার দ্বারা করা সম্ভব আপনার নেতিবাচক মানসিকতার বিপরীতে যেটা আপনাকে বলছিল তুমি পারবে না এই কাজটা এটা কঠিন তোমার ক্ষেত্রে তখন এই self talk আপনি ব্যবহার করুন আপনার নেতিবাচক মন চেষ্টা করবে আপনাকে বলতে চেষ্টা করবে আপনাকে নামিয়ে আনতে ফিক্সড মাইন্ডসেট এর কারণে আপনি সব সময় চেষ্টা করুন বলতে কিছু আপনার ইতিবাচক সামর্থ্যের কথাঅর্থাৎ নিজের কিছু গুনের কথা আপনার কাজের কথা এবং যে কাজটি আপনি হাতে নিয়েছেন সেটার কথা যাতে করে আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন সাফল্যের সাথে এখন আজকের লেসনে এ আমি বলেছিলাম আমি বলতে চেষ্টা করবো কিছু গোপন কথা গ্রোথ মাইন্ডসেট উন্নত করার ক্ষেত্রে যেগুলো প্রয়োজনীয় সেরকম অর্থে এগুলো গোপন কিছু নয় বলা যেতে পারে এগুলো মুক্ত গোপন সিক্রেটস কিন্তু এগুলোও এমন ভাবে রাখা যাতে করে আপনার মনে হবে আপনি অনুভব করবেন যেগুলো সত্যিই গুপ্ত আপনার প্রয়োজন অনুসন্ধান করে দেখা প্রথম সিক্রেট এটা যে আপনার উচিত একজন শিশুর মত থাকা এখন কেন আমি বলছি এ কথা যদি আপনি একজন বেবিকে বা শিশুকে দেখেন দেখতে পাবেন একটি শিশু উৎসাহভরে সব সময় কিছু না কিছু করে সবসময় এদিক ওদিক করছে সবসময় সক্রিয় এবং এটাই তার বাবা মায়ের কাছে চ্যালেঞ্জ বিশেষ করে প্রথম 23 বছর বাচ্চাটিকে দেখে রাখা এটা মূলত 247ঘন্টার কাজ একটা সম্পূর্ণ সময়ের চাকরি কেন কারণ শিশুটি সবসময় খোলা মনের কখনোই ভয় পায় না অনুসন্ধান করতে সেটা আগুন দিয়ে খেলাই হোক বৃষ্টিতে ভিজে হোক জলের কল দিয়ে খেলা হোক বাইরে কোন কাদা জাতীয় খাবার খাওয়া হোক চটি অথবা যে কোন নোংরা বস্তু চিবানো হোককরন এগুলো তার চিন্তার বিষয় নয় বা তার ভাবনার বিষয় নয় এতে সে বিরক্ত হয়না এতে সে দাঁতের ব্যবহার করে অন্বেষণ করে কি আছে বা কিরকম সেটাই সুতরাং এই ধরনের মুক্ত মন কোন রকম চিন্তা ভাবনা ছাড়া যেমন এটা ভালো এটা খারাপ এটা নোংরা এটা কুৎসিত এটা সুন্দর সুতরাং এইসব পক্ষপাতিত্ব ছাড়া এসব পছন্দ অপছন্দ ছাড়া শিশুটি হচ্ছে সম্পূর্ণ মুক্ত মনের সুতরাং চেষ্টা করুন থাকতে সেই ধরনের মুক্তমনের শিশুদের মত যেমন শিশুটির মতো আমাদের সবারই ছিল জন্মের সময় ছিল মুক্ত মন কিন্তু আমরা উন্নত করেছি বা গঠন করেছি সেটি অন্যের ভাবনা মিশিয়ে কি ধরনের ভাবনা যার মধ্যে বেশিরভাগই হচ্ছে নেতিবাচক ভাবনা বেশিরভাগ নেতিবাচক ভাবনাই আমাদের মনে অন্যের থেকে আসা এবং সেগুলো তাদের অক্ষমতার ওপর ভিত্তি করে বলা অথবা তাদের আমাদের সম্পর্কে হিংসা থেকে অথবা তাদের নিজেদের ভয় বা তাদের জীবনে ঘটে যাওয়া কোন ঘটনা থেকে যে ভাবনায় তারা বিশ্বাসী এবং তারা চান না আপনি অন্বেষণ করুন তারা এটাও চান না যেআপনি ঝুঁকি নেন এমন মন্তব্য আপনাকে বলছেন যে আপনি নির্দিষ্ট কোন জাতির মধ্যে বাস করেন বা আপনি কোন নির্দিষ্ট ধর্মাবলম্বী বা আপনি কোন নির্দিষ্ট উপজাতিদের সুতরাং আপনি একমাত্র সেই ধরনের কাজের সাথে যুক্ত থাকতে পারেন যেটা ওই নির্দিষ্ট ধর্মীয় দলটি করে অথবা কোন জাতীয় দল বা কোন নির্দিষ্ট গোষ্ঠীর লোকেরা সবসময় এই কাজটা করে সুতরাং এটা হল আসলে এক ধরনের দৃষ্টিভঙ্গি কিন্তু এটা সম্পূর্ণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি এটা আপনার বেড়ে ওঠার সাথে সাথে কন্ডিশনড হয়ে যায় অর্থাৎ নিশ্চিত হয়ে যায় আপনার সাথে একটা বিশ্বাস তৈরি হয় যখন আপনি বড় হন এবং আপনার মন কিছুটা আলাদা হয়ে যায় যখন আপনি জন্মগ্রহণ করেন এবং বড় হয়ে ওঠার পর জন্মের সময় আপনি ছিলেন সম্পূর্ণরূপে মুক্ত মনের আপনি এমন কি জানতে না কোন ধর্মে আপনি বাস করছেন আপনি জানতেন না কোন জাতে আপনি রয়েছেন বা কোন জাতি এবং জানতেন না কালো অথবা সাদা কোন জাতিটা সুন্দর কিন্তু যখন আপনি বড় হতে থাকলেন আপনার সমাজে আশেপাশের মানুষেরা শুরু করলেন তাদের চিন্তাভাবনা মতামত আপনার মধ্যে ঢোকাতে এবং সেখান থেকেই শুরু হলো এক ধরনের ইনহিবিশন বা বাধা মানুষরা বলতে শুরু করলেন আপনাকে আপনি এই বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারেন একমাত্র যে ক্ষেত্রে আপনার বাবা মায়েরা খুব দক্ষ সেখানে যেমন যদি আপনি ডাক্তার হতে চান আপনি ডাক্তার হতে পারেন একমাত্র তখনই যখন আপনার বাবা মা রা ডাক্তার যদি আপনার অভিভাবকেরা ইঞ্জিনিয়ার হন তখনি আপনি হতে পারেন ইঞ্জিনিয়ার কিন্তু যদি আপনার বাবা মুচি হন আপনি একজন মুচি হবেন আপনার বাবা কাঠমিস্ত্রি হলে আপনি সেক্ষেত্রে হবেন একজন কাঠমিস্ত্রি এবং এই রকম সব নির্দিষ্ট মনোভাব সুতরাং আবারও বলি এই সবগুলোই এক ধরনের ফিক্সড মাইন্ডসেট যেগুলো আমাদের ভিতরে ঢুকে যায় আমাদের চারপাশের মানুষের কাছ থেকে যেরকম আমি বলেছিলাম এটাই হলো কারণ তাদের নিজেদের ভয় নিজেদের অনুমান এবং কখনো কখনো এটার কারণ হচ্ছে তাদের নিজেদের হিংসা তারা চান না আপনাকে সাহায্য করতে বেড়ে উঠতে এমনকি তারা চান না একজন সাহায্যকারী হিসেবে পাশে থাকতে যাতে করে আপনি বেড়ে উঠতে পারেন তারা ভীত হন এইভেবে যে আপনি উন্নত করলে বা বড় হলে আপনি হয়তো তাদের থেকে বেশি বুদ্ধিমান হবেন এবং তখনই তাদের ঘাটতিগুলো বেশি পড়ে ধরা পড়বে সুতরাং এটা তাদের কাজ তাদের ভয় সুতরাং আপনি হয়তো শুনবেন লোকজন বলছে যে আপনি এই বিষয় পড়তে পারেন একমাত্র এই ধরনের পরিবেশে নিশ্চিত কিছু শর্তেযেমন ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন আপনার অভিভাবকরা ইঞ্জিনীয়ার হলেবা আপনাদের প্রচুর অর্থ থাকলে কিন্তু আপনি এমনভাবে রয়েছেন জড়িয়ে চারপাশে যেটা অনুকূল অবস্থার নয় আপনি জন্মগ্রহণ করেছেন গরিব পরিবারে এমন ধরনের পরিবারে আপনি জন্মেছেন যাদের কোন ধারণা নেই প্রতিভা বা প্রযুক্তি সম্পর্কে সুতরাং এটা সম্ভব নয় কিন্তু বোঝা উচিত যে বুদ্ধি আসলে এটা নয় যেটা আপনি শুধুমাত্র ডিএনএ র মাধ্যমে পেয়েছেন বা বংশগতভাবে পেয়েছেন বুদ্ধি কখনোই বৃদ্ধি করা যায় না যেটা আপনাকে এই লোকেরা বলতে চেষ্টা করছেন যতই আপনার ডিটারমিনেশন বা জেদ পরিশ্রম থাকুক না কেন কিন্তু এই এক্ষেত্রে গ্রোথ মাইন্ড সেটের আবিষ্কার এর পরের কথা বলছি আপনি অবশ্যই বিশ্বাস করুন বুদ্ধি এমন কিছু এতটাই নমনীয় যেটা আপনি উন্নত করতে পারেন এখন পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডোয়েকএবং অন্যরাও Carol Dweck and others বলেছিলেন গ্রোথ মাইন্ডসেটের ভূমিকা উল্লেখ করে যেতে পারে মানুষের সম্পর্কের ক্ষেত্রেও এটা হলেও পরবর্তী গুরুত্বপূর্ণ গোপন তথ্য যেটা আপনার শেখা উচিত ক্রিটিক্যাল লোকের সাথে বাস করে এখন আপনি দেখতে পারেন এটা খুব মজারএবং কিন্তু এটা খুব মজার পর্যবেক্ষণ কারণ সাধারণত মানবসম্পর্কে এটা খুব সাধারণ এবং স্বাভাবিক কাউকে পছন্দ করা যে আপনাকে শ্রদ্ধা করবেপ্রশংসা করবে পুজো করবে আমরা খুব আনন্দ পাই যখন কোন ব্যক্তি প্রশংসা করেন এবং আমরা খুব খুশি হই যখন আমাদের প্রশংসা করেন কোন ব্যক্তি কিন্তু এটা ঠিক আমাদের সাহায্য করে না গ্রোথ মাইন্ডসেট বাড়ানোর ক্ষেত্রে এবং ফিক্সড মাইন্ডসেট এর ব্যক্তিরা সাধারণত চেষ্টা করে নিজের সুবিধার জন্য অন্য ব্যক্তির সাথে আঠার মত লেগে থাকতে সবসময় তোষামোদ করতে অথবা এমন ভাব দেখান যেন তাদেরকে রক্ষা করছেন এমন এক ধরনের ব্যাপার যে তারা কখনোই সমালোচনা করে না তারা তাদের সম্পর্কে কখনোই খারাপ কথা বলতে পারে না এবং এমনকি যদি তারা কোন ভুল কাজও করেন এ ধরনের মানুষ কখনই সেটা কে নির্দেশ করবেন না বা চিহ্নিত করবেন না সুতরাং আপনারা সবাই জানেন সেই গল্পটা যেটা "Emperors New Cloth" সুতরাং ওই ব্যক্তিটি নতুন পোশাক তৈরি করে দিতে চেয়েছিল রাজা কে যখন তিনি ওই তোষামোদকারীদের দ্বারা বেষ্টিত হয়েছিলেন এবং ঘটনাক্রমে লোকটি কোন পোশাকই তৈরি করে নি সে রাজাকে অন্যেদের সামনে উলঙ্গ হয়ে হাঁটিয়েছিল এবং কেউই কিছু বলেননি তারা বলেছিল পোশাকটা খুব সুন্দর দেখতে এবং আশ্চর্যজনক দারুন সুন্দর কিন্তু যখন রাজা আয়নার সামনে নিজেকে দেখলেন তখন বুঝতে পারলেন যে কোন ধরনের মানুষের দ্বারা উনি বেষ্টিত মানবসম্পর্কের ক্ষেত্রেও আপনি যদি চান আপনার গ্রোথ মাইন্ডসেট হোক ঠিক আছে উপভোগ করুন সেই মানুষদের যারা আপনাকে তোয়াজ করেন কিন্তু আপনি শিখতে চেষ্টা করুন তার কাছ থেকে যে আপনার সমালোচনা করেন কিছু মনে করবেন না যিনি অপ্রিয় সত্য কথা বলেন কোন ব্যক্তি সাংঘাতিক নিষ্ঠুর হয়ে ওঠেন খুঁজে বের করেন আপনার করা কোন ভুল যেটা আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক করবেন বলে সেই ভুলের ক্ষেত্রে তার ওই ব্যবহার আপনাকে অবশ্যই আঘাত করে কষ্ট দেয় কিন্তু তবুও যদি আপনি আপনার গ্রোথমাইন্ডসেট হয় এবং উন্নত করতে চান আমি বলব আপনার উচিত গ্রহণ করা এই ধরনের সমালোচক মানুষদের এখন মানুষের সম্পর্ক মানে যেখানে একজন আরেকজনকে বেঁধে রাখে ঠিক আছে এখানে উপাসনা অর্থে যেমন আপনি সবচেয়ে সুন্দর ব্যক্তি আপনি সবথেকে সুদর্শন ব্যক্তি আপনি সবচেয়ে বুদ্ধিমান আপনি ঝকঝকে সব সময় এই গুনগুলো অন্যকে বেঁধে রাখে আপনার কাছে স্পর্শ করেন পা এবং তারপর বলেন যে আপনার মতন কেউ নন এখন এইগুলো আসলে আটকে দেয় বা নিশ্চল করে দেয় এইগুলো ফিক্সড বা নিশ্চিত করে দেয় সম্পর্কে উন্নতির জন্য পার্টনার বা সঙ্গীর উচিত প্রয়োজন অনুসারে ক্রিটিক্যাল হওয়া ঠিক আছে এরকম অনেক জায়গা আছে যেখানে আপনার প্রয়োজন কিছু সত্যি প্রশংসা করা সেগুলো করুন কিন্তু সেখানেই কোন সময় যখন সত্যিকারের প্রয়োজন চিহ্নিত করা বা বলা আপনার বন্ধুকে বা আপনার পার্টনারকে আপনার শিশুদের আপনার বসকে যে সেই ব্যক্তিটি যা করেছেন সেটা ঠিক নয় অথবা এটা অন্য আরো ভালো পদ্ধতিতেও করা যেতে পারত এখানে হতে পারে তাদের সফট স্কিলস এ ঘাটতি আছে আবার হতে পারে তারা সত্যিকারে রূঢ় কিন্তু তখন নিজের দুঃখের কথা ভুলে যেয়ে বা তার বাইরেও যে চেষ্টা করা যেতে পারে প্রতিফলন করে দেখতে সত্যিকারের পয়েন্টটা কি ছিল যেটা তারা বলতে চেষ্টা করেছিল এমনকি এই পয়েন্টে কতটা সত্যতা ছিল যেটা আপনার নিজেকে উন্নত করতে কাজে লাগবে যদি সেটা হয় তাহলে গ্রহণ করুন এখন এই গ্রহণ করতে পারাটা আপনাকে সাহায্য করবে উন্নত করতে গ্রোথ মাইন্ডসেট সম্পর্কের উন্নতি করতে জীবন সঙ্গীর প্রয়োজন অনুসারে ক্রিটিক্যাল বা সমালোচক হওয়ার এমনকি আমি বলব বিশেষ করে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে সেটা বিজনেসের পার্টনারশিপ বা ব্যবসার অংশীদার বিবাহিত সম্পর্ক অথবা দীর্ঘমেয়াদী বন্ধুত্ব আপনার প্রয়োজন কাউকে যে আপনার ভুলগুলো দেখিয়ে দিতে পারবে এরকম একজন নয় যে আপনার ভুল দেখেও অন্ধ হয়ে থাকবে এবং নিয়ে যাবে আপনাকে বড় বিপদের মুখেএতটাই পতনযোন থেকে আপনি কখনই বেরোতে পারবেন না একমাত্র সমালোচক সঙ্গী দিতে পারে একটা বাস্তবিক ছবি অপরজনের গুনগুলো এবং ত্রুটিগুলোর এবং সেগুলো ইতিবাচকভাবে গ্রহণ করলে সম্পর্কেরও অনেক উন্নতি হবে সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি বলেছিলাম যে মানুষের সাধারণ প্রবণতা খুঁজে বেড়ানো এক ধরনের প্রশংসা সে আপনি যা ই করুন এটা বুঝতে হবে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার প্রয়োজন ধারাবাহিকভাবে কাজটার মান বজায় রাখাএর মধ্যে আমাদের নিজের সীমাবদ্ধতা ও আছে এবং সেখানে কেউ একজন আছেন যিনি সক্ষম হবেন এই গুলো দেখাতে কোনরকম ভয় ছাড়া বা অন্ধ ভালোবাসা ছাড়া এই ব্যক্তি সক্ষম হবেন আমাদের বলতে এগুলো তোমার সীমাবদ্ধতা এগুলো তোমার ত্রুটি এবং একমাত্র সেই ব্যক্তির সাথে আমরা সক্ষম হব বেড়ে উঠতে উন্নতি করতে মানুষের সম্পর্কের নিরিখে এবং উন্নত করতে পারব আমাদের মধ্যে বুদ্ধি আবেগ এবং আমাদের নিজস্ব সত্তাকে পরবর্তী গোপন তথ্য হলো যে আপনার কখনোই বিশ্বাস করা উচিত নয় নেতিবাচক বাঁধাধরা ভাবনা অথবা আপনার কখনই উচিত নয় ভয় পাওয়া এই ধরনের বাঁধাধরা ভাবনার আতঙ্কে আমাকে ব্যাখ্যা করতে দিননেতিবাচক বাঁধাধরা ভাবনা এবং বাঁধাধরা ভাবনার আতঙ্ক বলতে আমি কি মানে করতে চেয়েছি বাঁধাধরা ভাবনা পরিমিত স্থিরচিত্র অথবা প্রচন্ড সরলীকৃত মতবাদ যেটা শ্রেণীবিভাগ করে একটা দলকে অথবা একজন ব্যক্তিকে সাধারণ বা পক্ষপাতিত্বের দ্বারা সুতরাং উদাহরণস্বরূপ ধরা যাক একজন ব্যক্তি নেশা করেছেন এক্ষেত্রে একটা স্টিরিওটাইপ বাঁধাধরা ভাবনা থাকে সেই ব্যক্তি কখনো সত্যি কথা বলে না আবার একজন ব্যক্তি ধরা যাক জেলে ছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন কিন্তু তারপরেও স্টিরিওটাইপ ভাবনায় থাকে লোকটা সবসময়ই চুরি করবে অথবা একজন হত্যাকারীহবেন বাঁধাধরা ভাবনা কখনোই অন্য মানুষকে বেরিয়ে আসতে দেয় না তার ওই নির্দিষ্ট খাঁচা থেকে যেটার মধ্যে সে সেট হয়ে গেছে আবার এই বাঁধাধরা ভাবনা কখনো ধর্ম জাত জাতি কখনো কখনো উচ্চতা গায়ের রং ইত্যাদি যে কোন কিছু নিয়েই হতে পারে সুতরাং খুব লম্বা মানুষ এই ধরনের ব্যক্তি যারা খুব লম্বা তারা এরকম হয় যে ব্যক্তি খুব খাটো তারা এরকম হয় যে ব্যক্তি এই ভাষায় কথা বলে তারা এই ধরণের যে ব্যক্তিরা এই খাবারটা খায় তারা এরকম ধরনের এখন এই সবগুলোই অতি সরলীকৃত শ্রেণীভূক্ত মন্তব্য যেগুলো আসলেই বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষণীয় নয় উপযোগী নয় ব্যক্তির ক্ষেত্রে এবং একজন ব্যক্তি হতে পারে সম্পূর্ণ আলাদা কিন্তু আমরা সরলীকরণ করি এবং সেই ব্যক্তি কে একটা গ্রুপে বা দলে ফেলে দি এবং চেষ্টা করি আমাদের নিজেদের পক্ষপাতিত্ব দিয়ে বিচার করতে সেই ব্যক্তি কে বরংচ বলা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সেই ব্যক্তি কে ভুল বিচার করা হয় কিন্তু খুব ভয়ানক বিষয় হলো বাঁধাধরা ভাবনার আতঙ্ক Steele and Aronson সংজ্ঞা দিয়েছেন বলছেন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে অনুসরণ এবং আত্মস্থ করছেন একেবারে যেন আত্ম বৈশিষ্ট্য হিসেবে একটা নেতিবাচক স্টিরিওটাইপ বাঁধাধরা ভাবনা নিজের সামাজিক গ্রুপের থেকে এর মানে কি আমি আগেই বলেছি নেতিবাচক সোশ্যাল গ্রুপ সম্পর্কে নেতিবাচক স্টিরিওটাইপ যেটার প্রভাব পড়ে সোশ্যাল গ্রুপে বা সামাজিক দলে এবং সেই সোশ্যাল গ্রুপ বা সামাজিক দলটি নেতিবাচক হয়ে ওঠে কারণ এই ধরনের স্টিরিওটাইপ চিন্তা ভাবনার জন্য সুতরাং স্টিরিওটাইপ আতঙ্ক এটা বলে যে আমি একটা কমিউনিটিতে বা সম্প্রদায়ে আছি যার মধ্যে কিছু নির্দিষ্ট দক্ষতার ঘাটতি আছে এবং এগুলোই আমাকে বারে বারে বলা হয় সুতরাং আমার কমিউনিটি বিশ্বাস করে এই ধরনের নেতিবাচক ভাবনাকে এবং আমিও চেষ্টা করি এটা মেনে চলতে বা সমর্পন করি এতে আমি শুরু করি মেনে চলতে এবং এই বিশ্বাসকে এগিয়ে নিয়ে যেতে কাজের মধ্যে দিয়ে আমি কম সফল হই এমনকি কোন পরিস্থিতিতে যেখানে আমার অনেক ক্ষমতা ছিল খুব ভালো কাজ করার সুতরাং বাঁধাধরা ভাবনার আতঙ্ক এটা কোন ভাবে আমাকে সমর্পণ করতে এবং আত্ম বৈশিষ্ট্য নেতিবাচক স্টিরিওটাইপ করে তুলতে নিজের গ্রুপের অংশ হিসাবে এখন Steele and Aronsonপ্রথম ব্যবহার করেছিলেন প্রমাণ করেছিলেন কালো শিক্ষার্থীদের নিয়ে বাঁধাধরা ভাবনা তাদের গবেষণার বিষয় ছিল কিভাবে জাতিগত বাঁধাধরা ভাবনা একজন ব্যক্তির পারফরমেন্সে বা কাজে প্রভাব ফেলে সুতরাং তারা পরীক্ষা করেছিলেন প্রথম বছরের শিক্ষার্থীদের দিয়ে যারা সবে এসেছ এবং এমনকি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে তারা পরীক্ষা করেছিলেন যে কিভাবে শিক্ষার্থীরা পারফর্ম করেন এই পরিবেশে একটা স্ট্যান্ডার্ডাইজড টেষ্টের মধ্যে দিয়ে যেখানে সবাই বিশ্বাস করত যে সাদা ছাত্রছাত্রীরা সব সময় ভালো করতে পারে তাদের জাতির উপর জোরর দিয়ে আবার এই ধরনের ভাবনাও দেওয়া ছিল পরিষ্কারভাবে যে কালো শিক্ষার্থীরা ভালো করতে পারে না এই ধরনের standardized tests এ এবং সাদা ছাত্ররা সবসময়ই ভালো করে যেখানে জাতিটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দেখানো হয়েছে সে ক্ষেত্রে কালো শিক্ষার্থীরা ভালো পারফর্ম করতে সক্ষম হননি কারণ তারা প্রভাবিত ছিলেন ওই বাঁধাধরা ভাবনার আতঙ্কে যাই হোক যখন জাতি বিশেষ ভূমিকা পালন করে নি তখন কালো শিক্ষার্থীরা অনেক ভালো পারফর্ম বা কাজ করেছেন যদি ভালোও না হয় সমতা রক্ষা করেছেন সাদা শিক্ষার্থীদের সাথে সুতরাং তাদের ফল চেষ্টা করেছে প্রমাণ করতে যে এটা সামর্থ্য নয় এটা এক ধরনের বিশ্বাস এবং এটাই একটা বাঁধাধরা ভাবনার আতঙ্ক যেটা মানুষকে বাধ্য করে সমর্পণ করতো অনুসরণ করতে অন্য আরেকটা আরও বরঞ্চ আতঙ্কের বিষয় যে তারা নির্দেশ করেছিল যে এটা আমাদের মধ্যে প্রায় সবারই কিছু পয়েন্টে এবং অন্য কিছু অন্য ক্ষেত্রে অথবা অন্য কোন বিষয়ে এই বাঁধাধরা ভাবনার আতঙ্ক থাকে আমরা কিছু বিষয়ে ভালো করি কিন্তু কিছু অজানা ক্ষেত্রে কিছু নতুন ক্ষেত্রে সেখানে থাকতে পারে আমাদের এই বাঁধাধরা ভাবনার আতঙ্ক যেগুলো করে দেবে আমাদের কাজকে স্থবির আমরা পাথরে পরিণত হব আমরা প্রবেশ করি এই ক্ষেত্রে কারণ আমাদের এই বাঁধাধরা ভাবনার আতঙ্ক আমাদের বলে যে না তুমি এটা করতে পারো না সুতরাং এই লেসনে আমরা দেখলাম এই বাঁধাধরা ভাবনার আতঙ্ক কেমন ভাবে নিমজ্জিত করতে পারে একজনের সামর্থ্য পারফর্ম বা কাজ করার ক্ষেত্রে এক্ষেত্রে বলব খুব সতর্ক থাকা প্রয়োজন এবং আপনার নিজেকে বলা প্রয়োজন বারে বারে এবং জিজ্ঞাসা করা প্রয়োজন আমি কি বাঁধাধরা চিন্তার আতঙ্কে ডুবে যাচ্ছি এটা কি বাঁধাধরা চিন্তার আতঙ্ক নয় যেটা আমার ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে যার ফলে এই প্রশ্নগুলো আসলে সাহায্য করবে আপনাকে বেরিয়ে আসতে ঔ আতঙ্ক কাটিয়ে এর সাথে কঠোর পরিশ্রম এবং আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া তাকে মোকাবিলা করার মাধ্যমে এবার দেখব অন্য আরেকটি বাঁধাধরা আতঙ্কের অথবা আরেকটি নেতিবাচক বাঁধাধরা ভাবনা যেটা মনস্তত্ত্ববিদরা ভুল প্রমাণ করিয়ে দেখিয়ে ছিলেন এককটা সাধারন ভাবনা যেটা হলো যে ছেলেদের অ্যাপ্টিটিউড বা প্রবণতা বেশি STEM এর ক্ষেত্রে এটা হোল বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স বা অংক সুতরাং সাধারন চিন্তা যে মহিলারা ভালো করতে পারে না বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে কারণ তাদের ম্যাথমেটিক্যাল দক্ষতা বা অংক করার ক্ষমতা পুরুষদের মতন অতটা নয় এই নেতিবাচক ভাবনা ভুল প্রমাণ করে দেখিয়েছিলেন একদল মনস্তত্ত্ববিদ এবং তারা পরিচয় করিয়ে ছিলেন অন্য আরেকটি মজার বিষয় নিয়ে তারা বলেছিলেন যে এগুলো পরিবর্তন করা সম্ভব যদি আপনি সক্ষম হন একটা উপযুক্ত পরিবেশে থাকতে তবে আপনি এগুলো উন্নত করতে পারেন এবার আমরা বুঝতে চেষ্টা করি কি ছিল সেই পরীক্ষায় এবং আমরা কি শিক্ষা পেয়েছি বা আমাদের প্রয়োজন কি শিক্ষা নেওয়া এটা থেকে গোপন বিষয় হোল যে আপনার প্রয়োজন অনুসরণ করা বা মেনে চলা তাদেরই যে দলটাকে আপনার উন্নতি করার জন্য সত্যিই প্রয়োজন যদি আপনি থাকেন একটি গ্রুপে আপনার একটা শিক্ষার্থীদের গ্রুপ থাকে যদি আপনার একটা কর্মজগতে গ্রুপ থাকে আপনি চেষ্টা করেন সেই গ্রুপগুলোর সাথে নিজেকেও মিশিয়ে রাখতে বা অন্তর্ভুক্ত হতে কি ছিল তাদের পরীক্ষা বিষয় এই সম্পর্কের সাথে তারা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন কিছু ছেলে এবং মেয়ে মহিলা এবং পুরুষদের ম্যাথমেটিক্যাল দক্ষতা নিয়ে এবং এই পরীক্ষার হয়েছিল অনেক ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের সাথে তারা দেখতে পেয়েছিলন আত্মীয়তার বোধ বা আমি ওই গ্রুপের একজন সদস্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এইটাই উপস্থাপন করছে একটা পার্থক্য তৈরী করছে পুরুষ এবং মহিলার অংক করার দক্ষতার উপর সাধারণত নির্দেশ করা হয়েছিল যে মহিলাদের চাহিদার ঘাটতি আছে তারা এত আগ্রহী নয় অংক করতে তারা বোকা ইত্যাদি কিন্তু তারা দেখিয়েছিলেন যে মহিলাদের চাহিদার ঘাটতি আছে অঙ্ক করার ক্ষেত্রে এইটা সম্পূর্ণরূপে পরিবেশের তৈরি করা একটা মন্তব্য এবং যেটা তাদেরকে বাধ্য করে অনুসরণ করতে একসাথে দলের থাকার জন্য সবার প্রথমে তাদের উচিত এরকম দলে থাকা একটা একাডেমিক দল যে দলটি যার মধ্যে চেষ্টা করেছে তাদের ভিতরের এই চিরস্থায়ী নেতিবাচক বাঁধাধরা ভাবনা যেটা বলে যে না তুমি পারো না এটা করতে তুমি একজন মেয়ে তুমি একজন মেয়ে এগুলোর পরিবর্তন করা সম্ভব যখন তারা দেখেছেন যে একজন ব্যক্তি যখন অনুভব করেন যে সে এই একাডেমিক সমাজের অংশ সে দেখতে পায় সেও অন্যদের মততখন সে বা সেই মহিলাও অনেক ভালো পারফর্ম করেন বা তার দক্ষতা দেখান এটা খুবই গুরুত্বপূর্ণ যে সে অনুভব করছে যে আমি এই গ্রুপে আছি এই গ্রুপটা আমার কাজকে গুরুত্ব দিয়েছে এই গ্রুপ টা আমাকে অনুভব করাচ্ছে যে আমি তাদের সমান যদি না তারা প্রশংসা করতে মাঝে মাঝে যে আমি ভালো করতে পারি তাদের থেকেও আমি এই গ্রুপের অংশ আমি ভালো পারফর্ম করতে পারি যদি এই একাডেমিক সম্প্রদায় তাকে ভালো অনুভব করায় এই পথে সে অবশ্যই ভালো পারফর্ম করতে পারবে সুতরাং Good Rattan and Dweck এদের আবিষ্কারের পরে তারা এই মন্তব্য করেছিলেন দেখি এই উক্তিটি "When sense of belonging is protected by learning environments that convey a malleable view of intelligence students may be less vulnerable to the impact of negative stereotypes on achievement and intention to remain in the domain" যখন একটা শিক্ষার পরিবেশে আত্মীয়তার বোধ শিক্ষার্থীদের নিশ্চিন্ত করে জানায় বুদ্ধির নমনীয়তা প্রসঙ্গে শিক্ষার্থীদের উপর নেতিবাচক বাঁধাধরা ভাবনার প্রভাবটা কম পড়েএবং তারা নিজেদের কম দূর্বল ভাবতে পারেতারা থেকে যেতে পারে এই ক্ষেত্রে খুব সহজ করে বললে বলা যায় আমরা যদি একটা শিক্ষার পরিবেশে রাখতে পারি বিশেষ করে মেয়েদের যারা সেখানে আত্মীয়তার বোধ অনুভব করবেনিজেদেরকে দুর্বল ভাববেন না সে ক্ষেত্রে এ ধরনের নেতিবাচক ভাবনার প্রভাব তাদের উপরে কম পড়বে এবং তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে অর্থাৎ তারা নিজেদের ভিতরে এমন শক্তি পাবেযে তারা থেকে যাবে এ বিজ্ঞানের জগতে যেখানে আমাদের এই শিক্ষার পরিবেশ রক্ষা করছে এবং আমাকে এই একাডেমিক গ্রুপের অংশ হিসেবে দেখছে এক্ষেত্রে বিশেষ করে ছাত্রীদের কথা বলব সেক্ষেত্রে তাদের উপরে নেতিবাচক ভাবনার প্রভাব অনেক কম পড়বে তাদের শক্তি বৃদ্ধি হবে তারা অনেক ভালো কাজ করবে এবং এই ক্ষেত্রে থেকে যাবে অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে দ্বিতীয় অংশে বলা যায় আরেক ধরনের ভাবনার কথা যেখানে কিছু ব্যক্তি মাঝে মাঝে খুব ভালো কাজ করেন কিন্তু তারা ছেড়ে দেন তারা মনে করেন ঠিক আছে আমি করেছি আন্ডারগ্রাজুয়েট হয়ে গেল আমি চাই না পোস্টগ্রাজুয়েট করতে আবার যদি কেউ পোস্ট গ্রাজুয়েট করে ফেলেন সে তখন বলে ঠিক আছে আমি চাইনা পিএইচডি করতে এক্ষেত্রে বেশিরভাগটাই থাকে তার বন্ধুদের গ্রুপে একসাথে জূড়ে থাকার বাসনায় এই ভাবনা গুলো আসে যাতে সে গ্রুপ থেকে না বেরিয়ে যায় সেই কারণে সে আর পড়তে চায় না এক্ষেত্রেও সেই গ্রুপে থেকে যাওয়াটা তার মনে শর্তসাপেক্ষ যেটা তাকে দিয়েছিল আত্মীয়তার বোধ এবং রক্ষা করেছিল এখন আপনি কি অপেক্ষা করবেন এই ধরনের শিক্ষার পরিবেশ এর জন্য আপনাদের মধ্যে কিছু জনকে প্রতিভাধর আবার কিছু খুব ভাগ্যবান কিছু জনের জীবন ধন্য আপনার ভাগ্য করে পেয়ে গেছেন এই ধরনের শিক্ষার পরিবেশ কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ জনের জীবন ততটা ধন্য নয় এখন এই ক্ষেত্রে আমি বলব সাজেস্ট করবো আপনার উচিত কিছুটা সময় দেওয়া তৈরি করা একটা গ্রুপ যেখানে আপনি পাবেন একটা আত্মীয়তার বোধ এর মানে আপনি খুঁজে দেখুন এক ধরনের একাডেমিক সমাজ বা শিক্ষার সমাজ প্রফেশনাল যেটা আপনার থাকা প্রয়োজন নিজেকে উন্নত করার জন্য কখনো কখনো গ্রুপ আপনাকে গ্রহন করবে না আবার কখনো গ্রুপ অপমান করতে পারে আপনাকে গ্রুপটা অবমাননা করতে পারে আপনাকে বর্জন করতে পারে কিন্তু মনে রাখতে হবে যে এইগুলো একপ্রকার পূর্ব শর্ত যেগুলো মেনে নিলে বা অতিক্রম করতে পারলে এই পরিস্থিতিতে ভবিষ্যতে আপনি একজন সক্রিয় মেম্বার হবেন এই গ্রুপের আপনি উপলব্ধি করাতে পারেন তাদের যে আপনি কিছু জায়গায় তাদের সমান এমনকি কিছু ক্ষেত্রে অন্য মেম্বারদের থেকে বা সদস্যদের থেকে আপনি ভালো আবার কিছু সদস্যের ধারাবাহিক ভালো ব্যবহার কে ইতিবাচক ভাবে প্রশংসা করতে পারেন যেটা ধীরে ধীরে সাহায্য করবে ওনাদের আপনাকে গ্রহন করতে এবং শীঘ্রই আপনি হয়ে যাবেন একজন সক্রিয় সদস্য ওই গ্রুপের সাহায্য করুন গড়ে তুলতে একটা গ্রুপ যেখানে পাবেন আত্মীয়তার বোধ অপেক্ষা করার পরিবর্তে যেখানে আপনি খুঁজে পাবেন নিজেকে একটা গ্রুপের অংশ হিসাবে ঠিক আছে যদি আপনি অপেক্ষা করে থাকেন তাহলে অপেক্ষা করা কখনোই শেষ হবেনা কিন্তু আপনি চিহ্নিত করুন গ্রুপটাকে তারপর চেষ্টা করুন সাহায্য করতে চেষ্টা করুন কিছু ভাগ করতে চেষ্টা করুন কিছু দিতে এবং তখন অন্য সদস্যরাও আপনাকে গ্রহণ করবেন এখন এক্ষেত্রে আমি বলতে চাই আপনাদের আরো আরেকটি সাইকলজিক্যাল পরীক্ষার কথা যেটা হল HAWTHORNE experiment এবং মনে রাখবেন Hawthorne effectযেটা বেরিয়ে এসেছিল Hawthorne experiment এর পরীক্ষার মাধ্যমে এটা কি সাধারণত আমাদের ব্যবহারের পরিবর্তন কিসের উপর নির্ভর করেএই বিষয় নিয়ে পরীক্ষাটা ছিল যেখানে অংশগ্রহণকারীরা জানত যে তাদের সচেতনতার কারনে করা হচ্ছে এই বিষয়টা কি সেটা পরিস্কার হবে এখন যখন আমি বর্ণনা করব যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছিল কি ছিল এই পরীক্ষাটায় এবং এই পরীক্ষাটার পিছনের গল্প টাই বা কি ছিল Elton Mayo in the 1920 তে Western Electric Coশিকাগোতে Hawthorne plan এ পরীক্ষাটা করা হয়েছিল কোম্পানীর ম্যানেজার এবং সিইওCEO'চেয়েছিলেন পরীক্ষা করে দেখতে উৎপাদনশীলতা সুতরাং তারা চেয়েছিলেন দেখতে কোন বিশেষ কারন শ্রমিকদেরকে অনুপ্রেরণা যোগায় তাদের ভালো পারফর্ম বা কজ করতে এর মধ্যে দিয়ে উৎপাদনশীলতা বাড়ে এবং স্বভাবতঃই কোম্পানি অনেক ভাল আয় করতে পারে সুতরাং সাধারণত এটা ছিল কর্মচারীর উৎপাদনশীলতার উপরে এবং সেই অনুযায়ী তারা পরীক্ষা করেছিলেন মোটিভেশন এর আগের থিওরি গুলোর উপরে ভিত্তি করে যেমন আগের নিয়ম কাজের পরিবেশ যেখানে ভাবা হতো যে কম আলো থাকলে লোকেরা কম পারফর্ম করবেন বেশি উজ্জ্বল আলোতে লোকেরা বেশি কাজ করবে আবার পরিষ্কার পরিচ্ছন্নতা যে পরিষ্কার জায়গা থাকলে পরিষ্কার পরিবেশে ভালো পারফর্ম করবে আর অপরিচ্ছন্ন জায়গায় কম আবার যেমন সময়ের উপরে ভিত্তি করে অনেক সময় ধরে কাজ করলে কম পারফর্ম করবে আর কম সময় করতে হলে বেশি পারফর্ম করতে পারেন সুতরাং সেই অনুযায়ী তারা গ্রুপগুলোকে ভাগ করে দিয়েছিল এবং তারা বিভিন্ন সময়ে এই ধরনের প্যারামিটার গুলো ব্যবহার করেছেন যেমন তারা আলো বাড়িয়ে দিয়ে দেখেছে আলো কমিয়ে দিয়ে দেখেছে ইত্যাদি তাদের কম সময় কাজ করতে দিয়েছে টিফিনের সময় দিয়েছেন তাদের খাবার দিয়েছে এ টিফিন টাইমে আবার খাবার দেয়নি টিফিন টাইমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রেখেছে আবার নোংরা পরিবেশে রেখেছে তারা সময়ের পরিবর্তন করেছে অনেক ঘন্টার কাজের সময় রেখেছে আবার অল্প কয়েক ঘণ্টার জন্য রেখেছে এটা করার আগে অনুমান করা হয়েছিল আগে যেমন বিশ্বাস ছিল যে যদি আপনাকে পছন্দের কাজের পরিবেশ দেওয়া হয় বা যদি আপনাকে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে উৎপাদনশীলতা বাড়বে সুতরাং তারা যদি নোংরা পরিবেশে অল্প আলোতে বাধ্য হন কাজ করতে যদি আপনি বাধ্য হন অনেক বেশি সময় কাজ করতে স্বাভাবিকভাবেই উৎপাদনশীলতা কমে যাবে এটাই ছিল বিশ্বাস এটাই ছিল অনুমান কিন্তু তারা পেয়েছেন যে ফল আপনি বিশ্বাস করতে পারবেন না যে যারা পরীক্ষা করেছিলেন তারা চমকে গেছিলেন ফলাফল কি ছিল ফল হয়েছিল তারা কম আলোতে তাদের খাবার দিয়ে বা খাবার না দিয়ে তাদের নোংরা পরিবেশে বা খুব ভাল সুন্দর পরিবেশে কাজের সময় বাড়িয়ে অথবা কমিয়ে যেকোনো কিছু অবস্থাতেই তাদের পারফরম্যান্স বা কার্যক্ষমতা বেড়ে যাচ্ছিল এরপর তারা দেখেছিল কোথাও তাদের পারফরম্যান্স কমে যাচ্ছে এখন কোনটা ঠিক ছিল কোনটা ভুল ছিল কি ঘটেছিল সুতরাং আবার তারা বিশ্লেষণ করতে শুরু করেছিল অংশগ্রহণকারীদের যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যখন বুঝতে পেরেছিল পরীক্ষাটা দিক পরিবর্তন করেছে অর্থাৎ কোনো অবস্থায় তাদের পারফরমেন্সে ঘাটতি হচ্ছে না তখন তারা বুঝেছিল এটা গুরুত্বপূর্ণ যে এই অংশগ্রহণকারীদের বিশ্লেষণ করা দরকার কি ঘটেছিল এই পরীক্ষার জন্য মহিলা কর্মচারীদের অংশগ্রহণকারী হিসাবে নির্বাচিত করা হয়েছিল বিশেষ করে মহিলা অংশগ্রহণকারী নির্বাচন করার কারণ ছিল একটাই যে মহিলা কর্মচারীরা সংখ্যায় ছিল কম এবং এটা খুব সহজ হবে তাদেরকে একটা গ্রুপে রাখতে তাদের কাজ করতে দিতে এবং সহজেই তাদের উপর পরীক্ষাটা করা যাবে কিন্তু কি ঘটেছিল এই মহিলা কর্মচারীদের মহিলারা ভেবেছিল যে এই প্ল্যান্টের এত হাজার কর্মচারীর মধ্যে থেকে তাদের কয়েকজনকে বাছা হয়েছে এই কাজটার জন্য যেহেতু তারা খুব কম সংখ্যক তাই একসাথে থাকার সুবাদে তাদের মধ্যে জন্মেছিল আত্মীয়তার বোধ তারা অনুভব করতো যে তাদের নেওয়া হয়েছে কারণ তারা সবচেয়ে ভালো কর্মচারী যেটা তাদেরকে দিয়েছেন আরো শক্তি এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা দেখাবে তাদের সবথেকে ভালো পারফরমেন্স সুতরাং তারা চেষ্টা করত দেখাতে যে পারফরমেন্স কখনোই কমে যাবে না পরিবেশের যে কোনো রকম পরিবর্তন হোক না কেন অনুপ্রেরণা ছাড়া অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া ছাড়াও তারা ইচ্ছানুযায়ী কঠিন পরিশ্রম করেছেন এবং চেষ্টা করেছেন সব সময় তাদের পারফরম্যান্স বাড়িয়ে যেতে এখন ছোট করে বলা যায় পরীক্ষাটায় দেখিয়েছিল এই কর্মচারীদের চাহিদা ছিল অনেক বেশি গ্রুপের অংশ হয়ে থাকা এবং ম্যানেজারদের মনোনিবেশ অর্থনৈতিক সুবিধার থেকেও এগুলো গুরুত্বপূর্ণ ছিল এটা শুধু টাকা না এটা দেয় একটা কাজের সন্তুষ্টি এবং বাড়িয়ে দেয় নিজের কর্মক্ষমতা আবার তাদের প্রতি মনোযোগ দেওয়া হয়েছিলো এবং তাদের নিজেদের মধ্যে একটা আত্মীয়তার বোধ তৈরি করেছিল এটা তাদের এগিয়ে দিয়েছিল ভাবতে যে তারাও অভিজ্ঞ সুতরাং আসলেই তারা অংশ নিয়েছিল অনেক উচ্চ স্তরের উৎপাদনশীলতায় সুতরাং সম্পূর্ণরূপে যদি আপনি যেকোনো পরিস্থিতিতে আপনার ইতিবাচক অনুভূতিগুলো ধরে রাখতে পারেন এবং একটা আত্মীয়তার বোধ অনুভব করেন একদম আশ্চর্যজনক রূপে এগুলো কাজ করতে সাহায্য করে সুতরাং মনে রাখবেন এই Hawthorne এফেক্ট সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল আগের অনুমান এবং তাদের দিয়েছিল নতুন আইডিয়া মোটিভেশন এর ক্ষেত্রে এবং তারা বিশ্বাস করেছিলেন যে এটা টাকা নয় এটা এস্টিম বা সম্মান এটা আবেগ অনুভূতি আত্মীয়তার বোধ সুতরাং এই ধরনের ফ্যাক্টর গুলি আসলেই খুব গুরুত্বপূর্ণ উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে এখন গ্রোথ মাইন্ডসেট এর ক্ষেত্রেও এই ফ্যাক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন শেষ করবো আমরা আমি বলব যে সম্পূর্ণরূপে যখন আপনি উন্নত করতে পারবেন আপনার গ্রোথ মাইন্ডসেট এটা খুব সহজ নয় রাতারাতি উন্নত করা কিন্তু ছোট ছোট করে পরিবর্তন আনা যেটা হবে প্রথম পরিবর্তন এরপর থেকে এই ছোট ছোট বদলগুলো সাহায্য করবে আপনার পারফরম্যান্স বাড়াতে ছোট করে চেষ্টা করুন আগের চেয়ে কিছু ভালো করতে বৃদ্ধি এমন ইঞ্চি বাই ইঞ্চি একটার পর একটা ধাপ বাড়ি বানানোর সময় ইটের উপরে ইট গেঁথে যেমন মিস্ত্রীরা দেওয়াল বাড়ি তৈরী করেন ঠিক সেরকম একটাই স্টেপ বা ধাপ একটা সময়ে কিন্তু সব সময় চেষ্টা করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে এবং ঠিক রাস্তায় এটাই যথেষ্ট আপনি দেখতে পারবেন বিরাট পরিবর্তন এবং চিরস্থায়ী রূপান্তর হবে সুদুরপ্রসারি ক্ষেত্রে এই নোটের সাথে আমি অন্য আরেকটি গল্প যেটা নেওয়া হয়েছে অ্যালবার্ট আইনস্টাইন এর থেকে এবং এটা ছিল আমার এই কোর্সের সম্পূর্ণ সূত্র যেটা আমি অনেকবার অনেক সময় আগে ও বলেছি মনে রাখবেন শিক্ষা কখনোই কতগুলো ঘটনা জানা নয় এটা কতগুলো ডিগ্রী সংগ্রহ করা নয় এটা বলার নয় যে আপনার এই ডিগ্রী আছে ওই ডিগ্রী আছে আপনি জানতে পারেন যে তথ্যগুলো জানবেন সেগুলো সঠিক ভাবে চিন্তা করার জন্য মনের অনুশীলন দরকার পরবর্তী রেফারেন্সের জন্য আপনি যদি আরো জানতে চান জানতে চান Hawthorne experiment এ বিষয়ে আমি দিয়ে দিয়েছি অনলাইন লিংক Boundless Management এর থেকে যেটা সহজলভ্য অনলাইনে এবং আপনি যদি আরো জানতে চান অংকের ক্ষমতা নিয়ে যে পরীক্ষাটা করেছিলেন Catherine Good and others এনারা এটাও সহজলভ্য পেপার হিসেবে অনলাইন আপনি যদি পড়তে চানstereotype threat বা বাঁধাধরা ভাবনার আতঙ্ক নিয়ে আপনাকে বলব এই বইটা যেটা প্রকাশিত হয়েছিল একটি আর্টিকেল Journal of Personality and Social Psychology এই হিসাবে এর রেফারেন্সও এখানে আছে অন্য আরেকটি মজার আর্টিকেল Steve Stroessner and Catherine Good এনাদের এখানে খুব সহজ করে সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে এ বাঁধাধরা ভাবনার আতঙ্ক কি করতে পারে মানুষের সুতরাং নিশ্চিতভাবে উন্নত করতে থাকুন বাড়িয়ে তুলতে সম্পূর্ণরূপে বিকাশ ঘটাতে নিজের ব্যক্তিত্বের সফট স্কিলসের প্রথমেই বলব মাইন্ডসেট উন্নতির মধ্যে দিয়ে এটা হল প্রথম সপ্তাহের শেষ লেসন মনে রাখবেন মনকে সবসময় জুড়ে রাখুন গ্রোথ মাইন্ডসেট এর জন্য এবং এরপর আলোচনা করব এনহ্যান্সিং ইউর সফট স্কিলস এবং পারসোনালিটির অন্য দিক গুলো নিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আমরা ফিরে আসবো সাক্ষাৎ করব পরবর্তী সপ্তাহে নতুন লেসন নিয়ে আর একবার ধন্যবাদ